এখন দেখা যাক কিভাবে বিভিন্নভাবে এগুলি সমাধান করা যায় সুতরাং এগুলোকেই আমরা পদ্ধতি বলে থাকি এখন ম্যাক্সওয়েল ইকোয়েশনস এর দিকে তাকালে তুমি হয় সেগুলিকে টাইম ডোমেন এ সমাধান করতে পারো অথবা যদি ফুরিয়ার ধারণা ব্যবহার করো তাহলে ফ্রিকুয়েন্সি ডোমেন এ সমাধান করতে পারো এছাড়া অন্য একটি পথ হলো ম্যাক্সওয়েল ইকোয়েশনস কিভাবে লেখা হয়েছে সেটি দেখে সমাধান করা এই বক্তৃতার শুরুতে আমি যে আকারে দেখেছিলাম সেটা কি ছিল ডিফারেনশিয়াল ঠিক আছে সেগুলো ছিল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস সুতরাং আমি সরাসরি পার্শিয়াল ডিফারেন্সিয়াল এই অবস্থাতেই সমাধান করতে পারি ম্যাক্সওয়েল ইকোয়েশনস কে অন্য আরেক ভাবে লেখা যায় যেটা হলো ইন্টিগ্রাল ফর্ম সুতরাং আমরা ইন্টিগ্রাল ফর্মে পরিবর্তন করতে পারি এবং সেই ভাবে সমাধান করতে পারি তাহলে কখন কোন পদ্ধতিটি ব্যবহার করা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করা যায় এই বিষয়ে শেষের দিকে তোমরা জানতে পারবে কখন কোনটি প্রয়োগ করতে হবে যদি তুমি তা না জানো তাহলে জীবনটা অনেকটা সেই ব্যক্তির মতন হবে যার কাছে হাতুড়ি আছে এবং তার সবকিছুকে দেখেই পেরেক বলে মনে হয় সুতরাং তুমি একটা পদ্ধতি শিখেছ এবং অন্যগুলো শেখোনি সুতরাং তুমি সব জায়গায় সেটাই প্রয়োগ করবে এটা আমরা চাই না সুতরাং আমি তোমাকে একটা সহজ উদাহরণ দেব ধরা যাক আমার কাছে একটি রেডার আছে ঠিক আছে এখন সাধারণভাবে রেডার একটি সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ওয়েভ পাঠায় ধরা যাক আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল রেডার আছে এটি একটি ওয়েভ পাঠাচ্ছে যা প্লেন কে আঘাত করে ফিরে আসছে এবং টাইম ল্যাগ বা অন্য কিছু গণনা করে আমাদের বের করতে হবে প্লেন টি কতটা দূরে আছে কিন্তু একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি পাঠিয়ে যদি এটা একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি পাঠানো হয় তাহলে যদি আমি পরিবর্তন করি তাহলে তুমি জানো এই ফর্ম এর টাইম ডিপেন্ডেন্স কি হবে তখন ddt j ওমেগা হয়ে যাবে তাহলে তখন আমার সমীকরণে খালি স্পেশিয়াল ডেরিভেটিভ থাকবে টাইম ডেরিভেটিভ থাকবে না যেহেতু টাইম ডেরিভেটিভ চলে গেছে তাই আমাদের কাজটা সহজ হবে আমাকে টাইম ডেরিভেটিভ নিয়ে চিন্তা করতে হবে না এটা একটা ধ্রুবক সংখ্যা হয়ে গিয়েছে j ওমেগা আমাকে শুধু স্পেস ডেরিভেটিভ নিয়ে কাজ করতে হবে তাই সিংগেল ফ্রিকোয়েন্সি এর ক্ষেত্রে আমার পক্ষে ভালো হবে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেন এ সমস্যাগুলির সমাধান করি বেশি জটিলতা বাড়ানোর দরকার নেই অপরদিকে ধরা যাক একটা পরিস্থিতি আছে যেখানে কিছু ট্রানজিয়েন্ট রেসপন্স আছে যাতে তুমি আগ্রহী তখন তুমি সুইচ অন করতে পারো সেই ট্রানজিয়েন্ট এর ওপর যা ওখানে হচ্ছে কিন্তু তখন কি হবে যদি আমার কাছে খুব কম সময়ের সিগন্যালিং টাইম থাকে ফ্রিকোয়েন্সি কি হবে খুব বড় কারণ এটা স্প্রেড আউট ইন ফ্রিকুয়েন্সি সুতরাং আমাকে যদি এই সমস্যাটা ফ্রিকোয়েন্সি ডোমেন এ সমাধান করতে হয় আমাকে বিভিন্ন ওমেগা র জন্য সমাধান করতে হবে তারপর ইনভার্স ফুরিয়ার ট্রানসফর্ম নিতে হবে এবং টাইম রেসপন্স পেতে হবে এটা অনেকটা ঘুরিয়ে নাক দেখানোর মত এক্ষেত্রে টাইম ডোমেন পদ্ধতিটি বেশি ভালো হবে ধরা যাক সার্কিট সিমুলেশন আছে তুমি একটা সিগন্যাল অন করলে এবং দেখতে চাও কিভাবে ওয়েভ টা ছড়িয়ে পড়ছে সুতরাং সে ক্ষেত্রে আমরা সরাসরি টাইম ডোমেন এ কাজ করব সুতরাং উদাহরণ হিসেবে এটা ট্রানজিয়েন্ট রেসপন্স ঠিক আছে সুতরাং এই দুই ভাবে আমরা টাইম বনাম ফ্রিকুয়েন্সি কে দেখতে পারি এবং অন্য দিকটি হল ডিফারেনশিয়াল বনাম ইন্টিগ্রাল এখন এটা আজকের আলোচনায় তোমাদের কাছে হয়তো বেশি পরিষ্কার হবে না কিন্তু আরো এগোলে এটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু আমি তোমাদের এ ব্যাপারে এখন কিছু ইঙ্গিত দিতে পারি তাই আমরা যদি ধরা যাক ডিফারেন্সিয়াল ফর্ম এর দিকে তাকাই ধরা যাক ddt সব জায়গায় আছে এখন যদি তোমাকে এটি গাণিতিক ভাবে সমাধান করতে হয় তাহলে ddt দেখে তোমার কি মনে হবে যদি তোমার কাছে ডেরিভেটিভ থাকে এবং সময়ের সাপেক্ষে থাকে তাহলে তুমি গাণিতিকভাবে সমাধান করতে চাইবে না কারণ আমি কম্পিউটারে সমাধান করছি আমার বিশ্লেষণাত্মক ভাবে এই ডেরিভেটিভ গুলি সমাধান করার দরকার নেই তাই আমি ডেরিভেটিভ এবং সময়কে অনেকটা এইভাবে লিখব f t Δt − f t − ΔtΔt যা হলো ফাইনাইট ডিফারেন্স এইভাবে আমি ডেরিভেটিভ বা স্পেশিয়াল ডেরিভেটিভ কে বাস্তবায়িত করব তাই আমি যখন এইভাবে স্পেস এবং টাইম কে ছোট ছোট ভাগে ভাগ করে লিখছি তখন যেটা হবে ওয়েভ ডিসক্রিট গ্রিড এর ওপর দিয়ে যেতে যেতে অদৃশ্য হয়ে পড়বে কিন্তু আমাদের ওয়েভ টা দরকার তাই আমি এখান থেকে এই ঘরের শেষ পর্যন্ত পাঠাচ্ছি যা ওয়েভ এর মত ছড়িয়ে পড়ছে কিন্তু আমি যখন গাণিতিক ভাবে সমাধান করছি তখন আমাকে স্পেস এবং টাইম এ ছোট ছোট ভাগে ভাঙতে হবে আমি খুব ছোট করতে পারিনা তাহলে প্রয়োজনীয় মেমোরি অসীম হয়ে যাবে সুতরাং আমি সসীম দূরত্ব নিচ্ছি যখন আমি ফিল্ড টি প্রসারিত করছি আমরা দেখব ফিল্ড টি গাণিতিকভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে যদিও বাস্তবিকভাবে এটি একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে কিন্তু গাণিতিকভাবে আলাদা আলাদা করে লেখার জন্য অদৃশ্য হয়ে যাচ্ছে যা আমরা চাই না সুতরাং এখানে এটা একটা উদাহরণ যেখানে ডিফারেন্সিয়াল মেথড উপযুক্ত নয় অন্যদিকে ইন্টিগ্রাল মেথডের একটি সুন্দর তথ্য আছে যা আমরা এর পরে দেখব যাতে করে ওয়েভ অদৃশ্য হয় না যদি আমাকে খুব বড় দূরত্ব এর উপর দিয়ে যেতে হয় তাহলে আমি বলব আমার ইন্টিগ্রাল ইকুয়েশন পদ্ধতিতে যাওয়া উচিত এখন তোমরা যারা ভেক্টর ক্যালকুলাস এর আলোচনাটি দেখেছো সেখানে দুটি খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য ছিল উদাহরণ হিসেবে ডাইভারজেন্স থিওরেম এবং স্টোক্স থিওরেম ঠিক আছে সুতরাং ডাইভারজেন্স থিওরেম টি লেখা যাক যাতে বলা হয়েছে একটি ভেক্টর ফিল্ড এর ফ্লাক্স তার ডাইভারজেন্স এর ভলিউম ইন্টিগ্রাল এর সাথে সমান সুতরাং এটা বদ্ধ সারফেস হবে এখন যখন আমরা ইন্টিগ্রাল ইকুয়েশন পদ্ধতি ব্যবহার করছি এদিকে ধরা যাক আমাদের কাছে একটা ভলিউম ভি আছে এখন যদি আমি এই সমীকরণ গুলিকে গাণিতিকভাবে সমাধান করতে চাই আমাদের ছোট ছোট অংশে ভেঙে নিতে হবে dx dy dz dt সুতরাং ডানদিকে আমাকে সম্পূর্ণ ভলিউম টিকে ছোট ছোট কিউব এ ভেঙে নিতে হবে সুতরাং এটি একটি ত্রিমাত্রিক সমস্যা কিন্তু একই জিনিস বাঁদিকে এখানে শুধুমাত্র আউটার সারফেস এর উপর দেখানো হয়েছে সুতরাং এখানে এটি দ্বিমাত্রিক সমস্যা সুতরাং গাণিতিক ভাবে দেখতে গেলে সুবিধা হল ইন্টিগ্রাল ইকুয়েশন পদ্ধতিতে আমি এই ধরনের উপপাদ্য ব্যবহার করতে পারি ভলিউম ইন্টিগ্রাল কে সারফেস ইন্টিগ্রাল এ পরিবর্তন করার জন্য এবং তুমি মনে করতে পারো একটি নির্দিষ্ট ভলিউম এর জন্য ছোট ছোট ভলিউম এলিমেন্ট গুলি অনেক বড় হবে সেই সমস্ত এলিমেন্ট এর তুলনায় যেগুলি সারফেস এর উপর আছে সারফেস আর ভলিউম এর মধ্যে সারফেস ভলিউম এর থেকে ছোটই থাকবে ঠিক আছে এখন যদি আমরা স্পিয়ার এর ভলিউম এর কথা ভাবি এটি কার সাথে সমানুপাতিক ছাত্র আর কিউব সারফেস এরিয়া কার সাথে সমানুপাতিক আর কিউব ছাত্র স্কয়ার স্কয়ার ঠিক আছে সুতরাং যখন আর বাড়তে থাকে এবং আমি যত বড় জিনিসের দিকে চাই কোন রাশি টা বাড়ছে ভলিউম বাড়ছে সুতরাং এটা করার মূল্যটাও বাড়ছে কারণ ছোট একটি কিউব যা দিয়ে ভলিউম তৈরি হয় সেটিও বেশি মাত্রায় বৃদ্ধি পাবে সারফেস এরিয়ার তুলনায় সুতরাং এই ধরনের কৌশল গণনা করার অনেক সময় বাঁচিয়ে দেয় দিনের শেষে তোমার কাছে একটা ভাল পদ্ধতি থাকতে পারে কিন্তু তোমার একটা সমাধান চাই যা তোমার কাছে কম সময়ের মধ্যে আসবে তুমি নিশ্চয়ই এরকম বলতে চাইবে না যে আমি এটা কোড করেছি আমি একমাস পরে ফেরত আসবো এবং সাধারণত যা হয় একমাস পরে তুমি তোমার কোডের ভুলটা বের করতে পারলে সুতরাং ওটা আমরা চাই না সেইজন্যে তুমি এই ইন্টিগ্রাল ইকোয়েশন মেথড ব্যবহার করবে সুতরাং আমরা আমাদের এই আলোচ্য বিষয় এ চারটি আলাদা আলাদা পদ্ধতি নিয়েই আলোচনা করব এবং তুমি এই চারটি পদ্ধতির সাথে পরিচিত হবার পর নিজেই ঠিক করতে পারবে যে কোন সমস্যার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে ভালো হবে সুতরাং এখানে বেশিরভাগ এই তিনটি পদ্ধতি মোটামুটিভাবে আমরা এই বিষয়ে আলোচনা করব সুতরাং আইইএম কি এটা হল ইন্টিগ্রাল ইকোয়েশন মেথড সুতরাং তোমরা দেখতে পাচ্ছ এগুলি ইন্টিগ্রাল ইকুয়েশন মেথড এবং এগুলি ফ্রিকোয়েন্সি ডোমেন এ করা হয়েছে তারপরে তুমি আসছো এফইএম এ এফইএম কি ছাত্র ফাইনাইট এলিমেন্ট সুতরাং এটা হল ফাইনাইট এলিমেন্ট ঠিক আছে বলতে পারবে টাইম না ফ্রিকোয়েন্সি যারা এর সাথে পরিচিত তারা জানো ফ্রিকোয়েন্সি ডোমেন সুতরাং এটা ফ্রিকোয়েন্সি ডোমেন এবং এটা ডিফারেন্সিয়াল না ইন্টিগ্রাল ডিফারেনশিয়াল এবং সবশেষে আমাদের আছে এফডিটিডি সুতরাং এটা হল ফাইনাইট ডিফারেন্স টাইম ডোমেন আসলে ফাইনাইট ডিফারেন্স এর ধারণাকে ব্যবহার করা হচ্ছে এটা হতে চলেছে টাইম ডোমেইনে এবং ডিফারেনশিয়াল ফর্মে সুতরাং আমাদের হাতে কি সমস্যা আছে তার ওপর নির্ভর করছে আমাদের কোনটা ব্যবহার করতে হবে এইটা না অন্যটা সুতরাং এখানে আসলে কম্পিউটেশনাল ইলেক্ট্রোম্যাগনেটিকস ব্যবহার করা হবে যেখানে এটি দরকারি সুতরাং আমি এখানে কিছু ছবির সহজ সমীকরণ গুলি লিখেছি তোমাদের সিমুলেশন রেজাল্ট দেখাতে এগুলি নেয়া হয়েছে বিভিন্ন কমার্শিয়াল সফটওয়্যার যেমন সিএসটি মাইক্রোওয়েভ এবং এইচএফএসএস থেকে উদাহরণ হিসেবে প্রথমে কেউ কি আমায় বলতে পারে এখানে কি স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে এটা হর্ন অ্যান্টেনা ঠিক আছে এবং এর থেকে কি বেরিয়ে আসছে ইলেক্ট্রো ম্যাগনেটিক ফিল্ড যা হর্ন অ্যান্টেনা থেকে বেরিয়ে আসছে তা কিরকম দেখতে হবে এখন এটা হল একটা সিমুলেশন যা করা হয়েছে ফিল্ড কিরকম দেখতে হবে তা দেখার জন্য এখন হর্ন অ্যান্টেনা আমরা জানি কিন্তু কাল যদি অন্য কোন কাজে অন্য কোন অ্যান্টেনা তোমাকে তৈরি করতে হয় এবং তুমি জানতে চাও সেখানে ফিল্ড কেমন দেখতে হবে এবং এক্ষেত্রে তোমার আগ্রহ জন্মাবে কারণ ধরা যাক তোমার যোগাযোগের সমস্যা তৈরি হচ্ছে ধরা যাক আমি যোগাযোগ করতে চাইছি এখান থেকে ওই বিন্দুতে এবং আমি এটা নিশ্চিত করতে চাইছি যে কোনো ফিল্ড অন্যদিকে চলে যাবে না যাতে কেউ আড়ি পেতে শুনতে পারে সুতরাং আমাকে নিশ্চিত করতে হবে যে এই বড় বিম একমুখী হবে অন্য কোন দিকে যাবে না সুতরাং তুমি এটা কি করে জানবে তোমাকে ম্যাক্সওয়েলস ইকোয়েশনস Maxwell's equations গাণিতিকভাবে সমাধান করতে হবে সুতরাং এটি অ্যান্টেনা প্যাটার্ন এর একটি উদাহরণ এরপর এখানে আরেকটি উদাহরণ আছে যা আজকের দিনে প্রযুক্তিতে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সুতরাং এটি হলো একত্রে অনেকগুলি অ্যান্টেনা যাকে অ্যান্টেনা অ্যারে বলা হয় তোমাদের মধ্যে যারা ফাইভজি তে কাজ করছ বা আগ্রহী তারা অ্যান্টেনা অ্যারে ব্যবহার করবে শুধুমাত্র একটি অ্যান্টেনা ব্যবহার করার পরিবর্তে অ্যারে অ্যান্টেনা বিম ফর্মিং এর জন্য মিমো এর জন্য ব্যবহার করা হয় সুতরাং অ্যান্টেনা অ্যারে র রেডিয়েশন প্যাটার্ন গণনা করার জন্য তুমি সিইএম পদ্ধতি ব্যবহার করবে এছাড়াও আর একটা উদাহরণ আমরা অনেকেই শুনছি সেল ফোন রেডিয়েশন ড্যামেজ এর ব্যাপারে বায়োলজিক্যাল টিস্যু তে এটা সত্যি না সত্যি নয় তা পুরোপুরি পরিষ্কার নয় কিন্তু অন্তত বৈজ্ঞানিকভাবে এটিকে পরীক্ষা করতে হলে ধরা যাক একটি হিউম্যান টিস্যু মডেল তৈরি করা হলো এবং তারপরে একটি মোবাইল ফোন রেডিয়েশন সিমুলেট করা হলো এবং তারপর তুমি বৈজ্ঞানিক ভাবে বলতে পারবে সর্বোচ্চ কতখানি ফিল্ড তৈরি হল কতখানি সময় এ সুতরাং এতোখানি তৈরি হলো তার জন্য টিস্যু ড্যামেজ হতেও পারে নাও পারে সুতরাং এটি একটি সক্রিয় গবেষণার ক্ষেত্র প্রচুর সেল ফোন কোম্পানি সেইজন্যে কম্পিউটেশনাল ইলেক্ট্রোম্যাগনেটিকস জানা লোককে কাজে লাগায় কারণ কোন একটি জিনিস বাজারে দেবার আগে তাদের শংসাপত্র পেতে হয় যে এটি এতটা রেডিয়েশন করতে পারে এরম কিছু একটা এবং তাছাড়াও একটা বড় পরিমাণে মিলিটারি অ্যাপ্লিকেশন আছে তাই যখন কম্পিউটেশনাল ইলেক্ট্রোম্যাগনেটিকস 60 সাল নাগাদ শুরু হয় তখন অন্যতম পরিচালন শক্তিটি ছিল মিলিটারি অ্যাপ্লিকেশন যেমন যদি তুমি এমন একটা এয়ারক্রাফট বানাতে চাও যা রেডার এ ধরা পড়বে না এখন আমি যদি জানি এটাই লক্ষ্য কিন্তু আমি কিভাবে নিশ্চিত হব যে ধরা পড়বে না আমাকে সিমুলেট করতে হবে এবং দেখাতে হবে রেডার ক্রস সেকশন ছোট অথবা বড় সুতরাং এটি একটি সহজ উদাহরণ যেখানে তারা একটি এয়ারক্রাফট নিয়েছে যাকে কার্বন ফাইবার বা মেটালিক ফ্রেম দিয়ে তৈরি করেছে এবং সিমুলেশন তোমাকে দেখাচ্ছে সারফেস এর উপর ইলেকট্রিক ফিল্ড সুতরাং তারা আলাদা হবে এবং রেডার ক্রস সেকশন আলাদা হবে সুতরাং এটা ব্যবহার করা যেতে পারে এয়ারক্রাফট এর জন্য জাহাজের জন্য মিসাইল এর জন্য শুধু যেটা জানতে হবে রেডার ক্রস সেকশন টি কি সুতরাং এটা হল আরসিএস গণনা ঠিক আছে এগুলো কিছু ব্যবহারিক প্রয়োগ এবং আমরা আরো দেখবো আমাদের এই বিষয়ের শেষের দিকে যখন আমরা আরসিএস এর ব্যবহারিক প্রয়োগ গুলি আলোচনা করব